এখন আসুন আমরা প্রপার্টি শব্দটি দ্বারা কী বোঝাতে চাই তা দেখি এখন এর রাইটস দ্বারা আমরা কী বোঝাতে চাইছি সে সম্পর্কে আমাদের একটি সংক্ষিপ্ত ধারণা ছিল প্রপার্টি হল বিধিবিধানের একধরনের এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি র বিষয়টি যখন আসে তখন আমরা মন থেকে বেরিয়ে আসা ক্রিয়েশনগুলির নিয়ন্ত্রনের একটি ফর্মের কথা বলছি প্রপার্টি পাবলিক প্রপার্টি বা ব্যক্তিগত প্রপার্টি হতে পারে এগুলি প্রপার্টির দুটি ব্রড ক্লাসিফিকেশন উদাহরণস্বরূপ পাবলিক প্রপার্টি হল এমন একটি জিনিস যা প্রচলিত থাকে যাকে আমরা কমন্স এবং ব্যক্তিগত প্রপার্টি বলে থাকি এটি এমন একটি বিষয় যা কোনও ব্যক্তি পৃথকভাবে নিজের জন্য ধারণ করে এখন প্রপার্টির ধারণাটি বুঝতে আমাদের জমি বা জমিদারি প্রপার্টির সাদৃশ্য নেওয়া উচিত যে কোনও ল্যান্ডেড প্রপার্টি টাইম এবং স্পেসে বিদ্যমান আপনি কোনও নির্দিষ্ট জায়গায় গিয়ে বিশ্লেষণ করতে বা জমির সীমাটি দেখতে এবং তার সীমানা দেখতে পেতে এবং আপনি সেই জমির সীমা সম্পর্কে ন্যায্য ধারণা পাবেন যেখানে জমিটি জমির সীমানা সেখানে প্রতিবেশী জমিগুলির সীমানা এবং যেখানে এটি যেখানে স্থল পর্যন্ত পৌঁছায় সেই পথটি যেখানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের এই সমস্ত বিষয়গুলি নির্ণয় করা যায় Refer Time 0135 সুতরাং প্রপার্টি হল এমন একটি জিনিস যা আমরা বিশেষত ব্যক্তিগত প্রপার্টি হিসাবে বুঝি আমরা এটিকে এমন কিছু হিসাবে বুঝি যা অন্যের প্রপার্টি থেকে আলাদা করা যায় এবং এমন কিছু যা অন্যের প্রপার্টি থেকে পৃথক হতে সক্ষম এবং প্রপার্টিটির এই বৈশিষ্ট্য যা এটি অন্যের প্রপার্টি থেকে পৃথক করা যায় যা প্রপার্টির লিমিটস থেকে আসে জমির ক্ষেত্রে আমরা তাদের জমির সীমানা বলি সীমানাটি অবস্থানটিতে গিয়ে এটি পরিমাপ করে বা এটি দেখে ফিজিক্যালি আসার্টেন করা যেতে পারে যদি সীমানা সুরক্ষিত থাকে এবং এটি জমির পরিমাণ কত তা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেয় এটি পরিমাপ করা যায় এটি সংখ্যায় নির্ধারণ করা যায় আমরা গণনা করতে পারি এবং আমরা বলতে পারি যে জমির পরিমাণ কত জমিও কোনও জমির টাইটেল হয় নথির একটি অংশেও নিজেকে প্রকাশ করে যাকে আমরা ডিড বা সেল ডিড বলি যার মাধ্যমে একটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে একটি জমি পৌঁছে দেওয়া হয় সাধারণত সেল ডিড এর মধ্যে আপনি সেল ডিড এর সমাপ্তির দিকে দেখতে পাবেন সেল ডিড এর একটি অংশ যা আমরা শিডিউল বলি শিডিউল টিতে সাধারণত ভূমির এক্সটেন্ট এবং এর সীমানা বর্ণনা করা থাকে আমি যেমন জমির ক্ষেত্রে বলেছি আপনি নথিটি দেখে দ্বিগুণ নিশ্চিত হতে পারেন যেখানে জমির সীমানা রয়েছে আপনি সেখানে গিয়ে প্রপার্টি ডিড বা টাইটেল ডিডও দেখতে পারেন এবং কী দেখতে পান জমির সীমানা সুতরাং এটি পরীক্ষা করার দুটি উপায় এক আপনি শারীরিকভাবে দেখতে পারেন এবং সীমানা পরীক্ষা করতে পারেন বা আপনি টাইটেল ডিড সন্ধান করতে এবং প্রপার্টির সীমানা সন্ধান করতে পারেন আসল প্রপার্টির মতো টাইম ও স্পেসে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিদ্যমান থাকে না যেমনটি আমি বলেছি কারণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি মনের সৃষ্টির সাথে সম্পর্কিত যেমন একটি ইনভেনশন বা ধারণা বা কোনও ধারণার বহিঃপ্রকাশ আমাদের এমন কিছু রূপ রয়েছে যার মাধ্যমে আমরা প্রপার্টির সীমা নির্ধারণ করতে পারি কোনও ব্যক্তি যখন ইনভেনশন নিয়ে আসে ইনভেনশন টি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের উন্নতি হতে পারে যা ইনভেনশন হতে পারে উন্নতি ইঞ্জিনের ভিতরে স্থির থাকে যে ব্যক্তি বাইরে থেকে ইঞ্জিনটি দেখেন তার পক্ষে ইনভেনশনটি কোথায় বা উন্নতির কোন অংশটি প্রকৃতপক্ষে ইঞ্জিনটিকে আরও ভাল করে তোলে তা নির্ধারণ করা সম্ভব নয় যদি না এটি বিশদভাবে বর্ণিত হয় তবে লিখিতভাবে কোনও ব্যক্তির পক্ষে ইঞ্জিনের উন্নতি বোঝা খুব কঠিন হবে যতক্ষণ না সে এটিকে বিশ্লেষণ না করে বা সেটিকে ভেঙে দেয় বা রিভার্স ইঞ্জিনিয়ার্স সেই ব্যক্তির পক্ষে এটি খুব কঠিন হবে সেই বিশেষ ইনভেনশন এর ক্ষেত্রে অবদানটি কোথায় তা বুঝতে পারেন সুতরাং যদিও ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সম্পর্কিত উদ্ভাবকরা যে উন্নতি করেছেন তবুও মানুষের পক্ষে সেই উন্নতি কোথায় তা নির্ধারণ করা খুব কঠিন হবে যদি না ইনভেন্টর নিজেই বিশ্বকে না জানান যে তার অবদান কী ছিল পেটেন্ট আইনে প্রতিটি ইনভেনশনকে লিখিতভাবে বর্ণনা করা দরকার উদ্ভাবনের বর্ণনামূলক অংশটি একটি নথিতে রয়েছে যা আমরা পেটেন্টের স্পেসিফিকেশন বলে থাকি এবং পেটেন্টের স্পেসিফিকেশন যেমন ল্যান্ড ডিড প্রপার্টি সম্পর্কে বিশদ জানাতে পারে এবং আমরা যা দাবি করি তার কিছু দিয়ে শেষ হবে ক্লেমস গুলি ইন্টেলেকচুয়াল প্রপার্টির সীমানা নির্ধারণ করবে যখন এটি কোনও পেটেন্ট ডানদিকে আসে সুতরাং আপনি পেটেন্টের নির্দিষ্টকরণের দিকে নজর রাখতে পারেন এবং পেটেন্টের স্পেসিফিকেশনের শেষ অংশ বা সমাপ্তি অংশটিই আমরা দাবি বা বহু দাবি বলি এটি বহু দাবী হতে পারে বা এটি একক দাবিও হতে পারে এবং এই দাবীগুলি যখন আপনি পড়বেন তখন আপনাকে প্রপার্টির সীমা কী কী তা প্রপার্টির সীমানা কী তা বোঝার সুযোগ দেয় প্রপার্টির দ্বারা আমরা এমন কিছু হিসাবে বুঝি যা ধারণ করতে পারে এবং এমন কিছু যা ট্রান্সফারড হতে পারে আমরা প্রপার্টিটিকে এমন কিছু জিনিস হিসাবেও বুঝতে পারি যার সীমানা রয়েছে যা আপনার পক্ষে অন্য ব্যক্তির প্রপার্টির another person's property সাথে আপনার প্রপার্টিকে আলাদা করা সম্ভব করে উদাহরণস্বরূপ একটি কলম নিন কলমের সময় এবং স্থানের একটি সীমানা রয়েছে কলমগুলি মানুষের হাতে রয়েছে এই বিষয়টি সত্য যে কলমের ওনারশিপ সম্পর্কে আমাদের শিরোনাম বিরোধ নেই একটি দৃশ্যের ধারনা করুন যেখানে কলমের ওনারশিপ নিয়ে আপনার এবং আপনার বন্ধুর একটি ছোট্ট ঝগড়া হয় কীভাবে আমরা এই ওনারশিপ বিরোধ নিষ্পত্তি করতে যাচ্ছি এখন যদি আপনার বন্ধুটি যথেষ্ট স্মার্ট হয় তবে সে কেবল পূরণ করতে পারে তার কলমটি কেবল এটি খোলার জন্য বলেছিল যে আপনি জানেন আমি কোথাও বিবেচনা করে আমার নাম লিখেছিলাম তিনি এটি প্রদর্শন করতে পারেন এবং তিনি এটি থেকে পালাতে পারেন যে তিনি বলতে পারেন আপনি যে গোপনীয় চিহ্ন রেখেছিলেন তার ওনারশিপ প্রমাণের একটি উপায় ওনারশিপ প্রমাণের অন্য উপায়টি হল বিরোধিতা আপনি বলতে পারেন যে আমি দীর্ঘদিন ধরে এটি অধিকার করে আসছি এটি আমার কলম সুতরাং দাবি করা শক্ত এখন যদি আপনার বন্ধুটি সত্যই দাবি করতে চায় তবে তিনি বিল নামক কিছু নিয়ে এসেছেন যা দেখিয়ে দিচ্ছে যে এই কলমটি আসলে আমার কারণ আমি কিনেছি সে বিবেচনার জন্য সে একটি বিল তৈরি করতে পারে এখন এটি আপনাকে পিছনের দিকে পা রাখতে পারে আপনি ভাবতে পারেন যে আপনার চেয়ে তার আরও ভাল খেতাব আছে কিনা এখন আপনি আরও বলছেন যে এই বিলটি ফ্রেব্রিকেটেড নয় বা বিলটি সেই কলমের সাথে সামঞ্জস্য নয় এখন এই সমস্ত জিনিস কলমের ওনারশিপ শিরোনাম বিষয়ে সম্পর্কিত বিরোধ এখন অবশেষে আমাদের ধরে নেওয়া যাক আপনি আপনার কলমের ওনারশিপ সম্পর্কে আপনার বন্ধুকে নিশ্চিত করেছেন আপনার সম্পূর্ণ দখল থাকতে পারে এবং একবার এটি সাফ করে দেওয়ার পরে কলমের ওনারশিপ আপনার সম্পূর্ণ দখল থাকতে পারে প্রপার্টি সম্পর্কিত বিরোধগুলি সাধারণত এইভাবে নিষ্পত্তি হয় আপনি হয় দীর্ঘ সময়ের জন্য নিরবচ্ছিন্ন সময়ের জন্য অবস্থান প্রদর্শন করতে পারেন বা আপনি যে বিল বা প্রাপ্তি বা অনুরূপ প্রকৃতির কিছু দেখানোর জন্য বা আপনি যে আপনি অন্য কারোর থেকে উপহার হিসাবে পেয়েছেন তা দেখানোর জন্য টাইটেল এর প্রমাণ আনতে পারেন আপনি এমন কোনও প্রমাণ দেখিয়ে দিতে পারেন যার মাধ্যমে আপনি কোনও নির্দিষ্ট অংশের টাইটেল ক্লেম করতে পারেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি সহজেই বিচক্ষণ নয় কারণ রাইটস গুলি একটি মূর্ত আকারে টাইম এবং স্পেসের মধ্যে নিজেকে প্রকাশ করে না তাই আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে অসুবিধে করি যখন পেটেন্টের কথা আসে তখনই আমাদের প্রতিটি ইনভেনশন এর প্রয়োজনীয়তা রয়েছে যা লিখিতভাবে প্রকাশ্যে প্রকাশিত হয়েছিল তার আগে যে সমস্ত ইনভেনশন হয়েছিল তার সাথে নিজেকে আলাদা করে দেখায় যা এটির নিকটবর্তী এবং তারপরে অবদানটি ব্যাখ্যা করে ইনভেন্টর দ্বারা তৈরি এর আগে যা হয়েছে সে সম্পর্কে সাধারণত একটি শব্দ বলা হয় যা প্র্যায়ের আর্ট বলা হয় এবং তারপরে প্রদর্শিত হয় যে তিনি ইনভেন্টর অবদানটি কী এই সমস্ত পেটেন্টের স্পেসিফিকেশনে করা হয়েছে এবং ইনভেন্টর তার ইনভেনশনটিকে আগে যা হয়েছে তার থেকে আলাদা করার পরে তিনি নিজের প্রপার্টি হিসাবে নিজেকে কিছু হিসাবে দাবি করেন এটিই রয়েছে যা আমি পেটেন্টের স্পেসিফিকেশনের সমাপ্তি অংশে বলেছিলাম যা আমরা ক্লেম বলি ক্লেমগুলি আসলে সুরক্ষা মঞ্জুর করার জন্য পেটেন্টের সুরক্ষা ক্লেম উল্লিখিত বিষয়গুলির মধ্যে সীমাবদ্ধ এবং প্যাটার্নের স্পেসিফিকেশনের বর্ণনামূলক অংশে উল্লিখিত নয় এখন তাই ইন্টেলেকচুয়াল প্রপার্টির অস্তিত্বের প্রমাণ যদি এটি ইনভেনশন হয় তবে এটি পেটেন্ট হয় তবে আমরা পেটেন্টের স্পেসিফিকেশন এটি যে নথিটিকে ঘিরে রেখেছে তা দেখব এখন আপনি ভাবতে পারেন সুতরাং কোনও ইন্টেলেকচুয়াল প্রপার্টি পাওয়া কি ঠিক আমার পক্ষে সমস্ত কিছুই লিখিতভাবে রাখা দরকার যা এটি নয় আপনি যদি লিখিতভাবে সমস্ত কিছু রাখেন সেখানে পেটেন্ট অফিস দ্বারা একটি যাচাই বাছাই করা হয় ভারতে এটি ভারতীয় পেটেন্ট অফিস দ্বারা করা হয় এবং আপনি যখন পরীক্ষাগুলি পাস করেন কেবল তখনই ভারতীয় পেটেন্ট অফিস আপনার লিখিত বিবরণ জমা দেবে আপনাকে একটি পেটেন্ট দেওয়া হবে যা আপনাকে একটি টাইটেল এবং সীমিত সময়ের জন্য সুরক্ষা দেবে তবে আপনি প্রয়োজনীয় ফি প্রদান করে বাঁচিয়ে রাখবেন